নমস্কার সিকিওর সিস্টেমস ইঞ্জিনিয়ারিং এর এই কোর্সে স্বাগত এই কোর্সের সময় আমরা C এবং C প্রোগ্রামে অনেক প্রকার দুর্বলতার বিষয়ে অধ্যয়ন করব এখন এই দুর্বলতাগুলিকে ঠিকমতো বোঝার জন্য এবং আক্রমণকারীরা কীভাবে ক্ষতি এবং ম্যালওয়্যার তৈরি করার সময় এই দুর্বলতাগুলিকে ব্যবহার করতে সক্ষম হয়েছে তা জানার জন্য C এবং C প্রোগ্রাম বাইনারি বুঝতে সক্ষম হওয়া আমাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ সুতরাং এই কোর্সে আমরা কেবল C বাইনারিগুলি পর্যালোচনা করার মধ্যেই নিজেদেরকে সীমাবদ্ধ রাখবো আমরা এখানে যা অধ্যয়ন করি তার অনেকটাই C বাইনারিগুলিতেও প্রযুক্ত হতে পারে সুতরাং আসুন একটি ছোট C প্রোগ্রাম দিয়ে শুরু করি যেমনটি আমরা জানি এখানে এই প্রোগ্রামটি str নামক একটি স্ট্রিংকে সংজ্ঞায়িত করে যা হ্যালো ওয়ার্ল্ড দিয়ে শুরু করা হয় এবং তারপর সেই নির্দিষ্ট স্ট্রিংটি প্রিন্ট করার জন্য printf ফাংশনকে আহ্বান করে এখন এই বিশেষ প্রোগ্রামটি চালানোর জন্য আমরা প্রথমেই এই প্রোগ্রামটিকে একটি টেক্সট এডিটরে প্রবেশ করাই এবং এটিকে helloc হিসাবে সংরক্ষণ করি তারপর এই gcc helloc এর মত কম্পাইলার ব্যবহার করি যা একটি aout এক্সিকিউটেবল তৈরি করবে এই এক্সিকিউটেবলটিকে একটি ডিস্কে সংরক্ষণ করা হয় সুতরাং এই এক্সিকিউটেবলের একটি ফরম্যাট আছে যা ELF ফরম্যাট বা এক্সিকিউটেবল লিঙ্কার ফরম্যাট নামে পরিচিত আপনি যখন এই প্রোগ্রামটি চালাতে চান তখন আপনি আপনার শেল থেকে aout কমান্ডটি চালান যখন এটি ঘটে তখন অপারেটিং সিস্টেমটি চালু হয় এটি হার্ড ডিস্ক থেকে এক্সিকিউটেবল ফাইলগুলি লোড করে এবং এটি থেকে একটি প্রক্রিয়া তৈরি করে যা RAM এ উপস্থিত থাকে তারপরে প্রক্রিয়াটি কার্যকর করার জন্য তৈরি করা হয় এবং আপনি আপনার টার্মিনালে হ্যালো ওয়ার্ল্ড স্ট্রিংটি মুদ্রিত পাবেন এখন এই লেকচারে আমরা এই ELF ফরম্যাট সম্পর্কে বিশদ বিবরণ এবং এই প্রক্রিয়াটিতে কী রয়েছে তা সম্পর্কে কিছু বিস্তারিত ভাবে বুঝব সুতরাং আমরা ELF ফরম্যাট বা এক্সিকিউটেবল লিঙ্কার ফরম্যাট দিয়ে শুরু করব ELF ফরম্যাট একটি কাঠামো বর্ণনা করে যার মাধ্যমে অবজেক্ট ফাইল এবং এক্সিকিউটেবল সংরক্ষণ করা প্রয়োজন সুতরাং ELF ফরম্যাটের জন্য দুটি ভিউ রয়েছে একটি লিঙ্কার ভিউ এবং অন্যটি এক্সিকিউটেবল ভিউ লিঙ্কার ভিউ অবজেক্ট ফাইলের জন্য প্রযোজ্য আর এক্সিকিউটেবলের এক্সিকিউটেবল ভিউ থাকে সুতরাং আসুন লিঙ্কার ভিউ দিয়ে শুরু করি সুতরাং helloc helloo এর জন্য একটি অবজেক্ট ফাইল এই নির্দিষ্ট কমান্ড gcc helloc c দ্বারা তৈরি করা যেতে পারে এখন helloo হল একটি ELF অবজেক্ট ফাইল এর একটি গঠন আছে যেমনটি এখানে দেখানো হয়েছে শুরুতে আপনার কাছে একটি ELF হেডার রয়েছে যা পুরো ফাইল অরগানাইজেশনকে বর্ণনা করে তারপরে আপনার কাছে বিভিন্ন বিভাগ রয়েছে যা কোড ডেটা সিম্বল টেবিল রি লোকেশন তথ্য এবং আরও অনেক কিছু ধারণ করে এবং আপনার কাছে একটি সেকশন হেডার টেবিলও রয়েছে সুতরাং সেকশন হেডার টেবিলে মূলত একটি কাঠামো রয়েছে যা আপনাকে ELF অবজেক্ট ফাইলে উপস্থিত বিভিন্ন বিভাগগুলিকে সনাক্ত করতে সহায়তা করবে আরো একটি কাঠামো আছে যা প্রোগ্রাম হেডার টেবিল হিসাবে পরিচিত কিন্তু এটি সাধারণত অবজেক্ট ফাইলে উপস্থিত থাকে না আমরা এই হেডারগুলির প্রত্যেকটির সম্পর্কে আরও বিশদ দেখব বিশেষ করে ELF হেডার এবং সেকশন হেডার ELF হেডার দিয়ে শুরু করা যাক সুতরাং ELF হেডার বিভিন্ন প্যারামিটার সহ একটি কাঠামোকে সংজ্ঞায়িত করে তাই এখানে আমরা ELF হেডারে উপস্থিত কয়েকটি প্যারামিটারের কথা কিছু বলেছি এটি একটি আইডেন্টিফায়ার দিয়ে শুরু হয় সুতরাং এই আইডেন্টিফায়ারটি একটি ম্যাজিক নম্বর যা ফাইলটি একটি ELF ফাইল কিনা তা নির্ধারণ করতে ব্যবহার করা যেতে পারে সুতরাং উদাহরণস্বরূপ সমস্ত ELF অবজেক্ট ELF এক্সিকিউটেবল লাইব্রেরি এবং এই জাতীয় কিছু জিনিস এই আইডেন্টিফায়ার দিয়ে শুরু হবে তারপরে ELF হেডারে একটি এন্ট্রি রয়েছে যা এই ফাইলের ধরণ বর্ণনা করে অর্থাৎ ফাইলটি একটি অবজেক্ট বা এক্সিকিউটেবল একটি শেয়ার্ড অবজেক্ট বা একটি মূল ফাইল যে তথ্যটি এই টাইপের মধ্যে উপস্থিত রয়েছে আরেকটি এন্ট্রি হল মেশিনের বিশদ বিবরণ যে প্রসেসরের জন্য এই ফাইলটি কম্পাইল করা হয়েছিল এতে i386 X86 64 ARM MIPS ইত্যাদির মতো এন্ট্রি থাকতে পারে এর মানে কী উদাহরণস্বরূপ যদি আমার একটি এন্ট্রি থাকে যদি এন্ট্রিটি বলা হয় ARM এর মানে হল এই নির্দিষ্ট অবজেক্ট ফাইল বা এক্সিকিউটেবলটি ARM প্রসেসরের জন্য কম্পাইল করা হয়েছে তারপরে আপনার কাছে একটি এন্ট্রি রয়েছে যা এন্ট্রি নামে পরিচিত যা ভার্চুয়াল ঠিকানা বর্ণনা করে যেখানে প্রোগ্রামটি কার্যকর করা শুরু হয় সুতরাং এটি অবজেক্ট ফাইল বা লাইব্রেরির চেয়ে এক্সিকিউটেবলের জন্য বেশি প্রযোজ্য সুতরাং ELF হেডারে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হল সেকশন হেডার টেবিলের এই পয়েন্টার সুতরাং যেমনটি আমরা আগের স্লাইডে বলেছিলাম সেকশন হেডার টেবিলটি ELF ইমেজের অংশ হিসাবে উপস্থিত রয়েছে এবং এতে বিভিন্ন বিভাগের পয়েন্টার রয়েছে এছাড়াও সেই ফাইলে "সেকশন হেডারের সংখ্যা" নামে আরেকটি এন্ট্রি আছে আমাদের প্রোগ্রামের জন্য ELF হেডারটি দেখুন যা আমরা লিখেছি সুতরাং এখানে আমরা প্রোগ্রাম কম্পাইল করি helloc gcc helloc c যার দ্বারা আমরা এক্সিকিউটেবল helloo পাই তারপর এই কমান্ডটি চালাই readelf H helloo আউটপুট দেখতে এই রকম কিছু হবে এই আউটপুটটি আপনাকে helloo ফাইলের জন্য ELF হেডারের তথ্য সম্পর্কে বলে মনে রাখবেন যে এটিতে ম্যাজিক নম্বর রয়েছে যা মূলত ELF শনাক্তকরণ তারপরে মেশিনের বিশদ সহ অন্যান্য বিভিন্ন দিক রয়েছে এখানে বলা হয়েছে যে এই অবজেক্ট ফাইলটি AMD X86 64 এর জন্য কম্পাইল করা হয়েছে অর্থাৎ এই অবজেক্ট ফাইলটি শুধুমাত্র AMD এবং Intel মেশিন দ্বারা ব্যবহার করা যেতে পারে যা 64 বিটের জন্য কনফিগার করা হয়েছে তারপর আপনার কাছে এন্ট্রি পয়েন্টের ঠিকানা আছে এবং আমাদের জন্য গুরুত্বপূর্ণ হল এই যে আপনার কাছে সেকশন হেডারের এই শুরু আছে যা ফাইলটিতে 368 বাইটের অফসেট এছাড়াও এই ক্ষেত্রে উপস্থিত সেকশন হেডারের সংখ্যা হল 13 আসুন আমরা সেকশন হেডারে একটু বিস্তারিত দেখি এই নির্দিষ্ট প্রোগ্রামের জন্য সেকশন হেডারের টেবিলটি পাওয়া যেতে পারে S বিকল্পের সাথে readelf রান করে যেমন টি এখানে দেখানো হয়েছে অর্থাৎ readelf S helloo আউটপুট নিম্নরূপ দেখায় সুতরাং এই নামগুলি এই বিশেষ কলামটি আপনাকে helloo অবজেক্ট ফাইলে উপস্থিত বিভিন্ন বিভাগের নাম বলে তাহলে আপনার কাছে সেকশনের ধরন থাকবে এবং আমরা এখানে যেমনটি দেখতে পাচ্ছি PROGBITS থেকে শুরু করে বিভিন্ন ধরনের সেকশন রয়েছে যাতে মূলত প্রোগ্রাম বা কোডটি লেখা হয় আপনার কাছে সিম্বল টেবিল থাকতে পারে আপনার কাছে NOBITS রিঅ্যালোকেশন টেবিল এবং NULL এবং আরও অনেক কিছু থাকতে পারে আপনার কাছে আরেকটি এন্ট্রি আছে যা অ্যাড্রেস নামে পরিচিত সুতরাং এটি অবজেক্ট ফাইলের বিভিন্ন বিভাগের ভার্চুয়াল অ্যাড্রেসের সাথে মিলে যায় সুতরাং লক্ষ্য করুন যে যেহেতু এটি একটি helloo এটি একটি অবজেক্ট ফাইল তাই এই বিভাগগুলির প্রতিটি স্থানান্তরযোগ্য অতএব এখানে উপস্থিত ঠিকানাগুলি সবই শূন্য এবং তারপরে আপনার দুটি কলাম রয়েছে একটি অফসেটের জন্য এবং অন্যটি আকারের জন্য অফসেট অর্থাৎ সেই ELF অবজেক্টের মধ্যে অফসেট নির্দিষ্ট করে যেখানে আপনি এই নির্দিষ্ট বিভাগটি খুঁজে পেতে পারেন উদাহরণস্বরূপ text বিভাগ এই দুটি কলাম অবজেক্ট ফাইলে উপস্থিত বিভিন্ন বিভাগের জন্য অফসেট এবং আকার নির্দিষ্ট করে উদাহরণস্বরূপ text বিভাগটি 34 এর অফসেটে উপস্থিত এবং 3C এর আকার রয়েছে তাই 3C এখানে হেক্সাডেসিমেল নোটেশন সুতরাং এই সমস্ত কলাম ছাড়াও এই রকম অন্যান্য কলাম আছে উদাহরণস্বরূপ আপনার একটি ফ্ল্যাগ কলাম রয়েছে যা এই বিভাগের জন্য বিভিন্ন ফ্ল্যাগগুলিকে নির্দিষ্ট করে উদাহরণ স্বরূপ A বলতে বোঝায় বরাদ্দকৃত যখন X এক্সিকিউটেবল যার অর্থ এই বিভাগে এক্সিকিউটেবল কোড রয়েছে এবং এটি কার্যকর করা যেতে পারে একইভাবে উদাহরণস্বরূপ আপনার কাছে data বিভাগ আছে ফ্ল্যাগ WA আছে তাই W এর অর্থ হল Write সুতরাং মনে রাখবেন যে ডেটা সেগমেন্টটি লেখার যোগ্য কিন্তু কার্যকর করা যাবে না এখন যেহেতু আমরা একটি ELF ফরম্যাটের লিঙ্কার ভিউ দেখেছি আমরা এখন এক্সিকিউটেবল ভিউটি দেখব সুতরাং এক্সিকিউটেবল ভিউ ELF এক্সিকিউটেবলদের জন্য প্রযোজ্য helloc এর জন্য একটি ELF এক্সিকিউটেবল তৈরি করতে আপনি এই কমান্ডটি এভাবে চালাতে পারেন gcc helloc o hello সুতরাং এটি একটি ELF এক্সিকিউটেবল তৈরি করে যা aout এর অনুরূপ যাকে বলা হয় hello সুতরাং hello এক্সিকিউটেবলের এই মত একটি বিন্যাস আছে সুতরাং লক্ষ্য করুন যে এই বিন্যাসটি লিঙ্কার ভিউর সাথে খুব মিল কয়েকটি পরিবর্তন ছাড়া প্রথমত আপনি লক্ষ্য করবেন যে লিঙ্কার ভিউয়ের বিভাগগুলিকে এখন সেগমেন্ট বলা হয় আরও আপনি লক্ষ্য করবেন যে প্রোগ্রাম হেডার টেবিল এখন প্রযোজ্য লিঙ্কার ভিউতে থাকাকালীন এই প্রোগ্রাম হেডার টেবিলটি ছিল না যদিও এটি উপস্থিত ছিল কিন্তু এটি ব্যবহার করা হয়নি অন্যদিকে এক্সিকিউটেবল ভিউতে সেকশন হেডার টেবিল ব্যবহার করা হয় না সুতরাং আগের মত ELF হেডার এই এক্সিকিউটেবলের ফাইলের সংগঠনকে বর্ণনা করে এবং লিঙ্কার ভিউয়ের জন্য আমরা পূর্বে যা দেখেছি তার মতো একই কাঠামো রয়েছে প্রোগ্রাম হেডার টেবিল বিভিন্ন ফাইল সেগমেন্ট সনাক্ত করতে সাহায্য করে যেখানে উপস্থিত বিভিন্ন সেগমেন্ট কোড নির্দেশাবলী ডেটা সিম্বল টেবিল রি লোকেশন তথ্য ইত্যাদির জন্য ব্যবহার করা যেতে পারে সুতরাং আমরা প্রোগ্রাম হেডার টেবিল কেমন দেখায় তা দেখব সুতরাং প্রোগ্রাম হেডার টেবিলে মূলত বিভিন্ন বিভাগের জন্য বিভিন্ন প্রোগ্রাম হেডার রয়েছে প্রতিটি সেগমেন্টের সাথে সংশ্লিষ্ট একটি হেডার থাকবে সুতরাং একটি প্রোগ্রাম হেডারের বিষয়বস্তু এই মত কিছু দেখতে হবে সুতরাং এটি একটি কাঠামো দ্বারাও সংজ্ঞায়িত করা হয় এবং বিভিন্ন এন্ট্রি রয়েছে এবং প্রতিটি প্রোগ্রাম হেডার একটি প্রোগ্রাম সেগমেন্টের সাথে যুক্ত সুতরাং প্রোগ্রাম হেডারের বিষয়বস্তু নিম্নরূপ একটি টাইপ এন্ট্রি রয়েছে যা আপনাকে সেই সেগমেন্টের ধরন বলে সেই সেগমেন্টটি একটি লোডযোগ্য সেগমেন্ট বা একটি ভাগ করা লাইব্রেরি বা এরকম আরও অনেক কিছু অফসেট নামে একটি এন্ট্রি রয়েছে যা আপনাকে ELF ফাইলের অফসেট সম্পর্কে ধারণা দেয় যেখানে সেই অংশটি উপস্থিত রয়েছে একটি ভার্চুয়াল অ্যাড্রেস এন্ট্রি রয়েছে যা আপনাকে বলে যে কার্য সম্পাদনের সময় প্রক্রিয়াটিতে সেই অংশটি কোথায় লোড করতে হবে অর্থাৎ সমগ্র ভার্চুয়াল স্পেসে সেই অংশটি কোন অবস্থানে লোড করা উচিত ফিজিক্যাল অ্যাড্রেস অফসেটও আছে যা নির্দিষ্ট করে কোন ফিজিক্যাল অ্যাড্রেস যেখানে সেগমেন্টটি লোড করা উচিত বেশিরভাগ ক্ষেত্রে এই এন্ট্রি উপেক্ষা করা হয় এবং আমাদের কাছে প্রসেসরের মেমরি ম্যানেজমেন্ট ইউনিট রয়েছে যা প্রকৃত ঠিকানা পরিচালনার বিষয়টি নিশ্চিত করে এটির পাশে আপনার কাছে ফাইলটিতে এই নির্দিষ্ট সেগমেন্টের আকার রয়েছে এবং এটি মেমরিতে লোড করার সময় সেগমেন্টের আকারও রয়েছে এবং অতিরিক্তভাবে আপনার কাছে এই নির্দিষ্ট বিভাগের জন্য ফ্ল্যাগ রয়েছে যা নির্দিষ্ট করে যে সেগমেন্টটি পড়া লেখা বা কার্যকর করা যাবে কিনা সুতরাং আসুন helloc ফাইলটি আবার নেওয়া যাক একটি এক্সিকিউটেবল hello তৈরি করুন এবং তারপর প্রোগ্রাম হেডারের তথ্যটি পড়ুন সুতরাং hello প্রোগ্রামের জন্য প্রোগ্রাম হেডার তথ্যটি এই মত দেখা যেতে পারে সুতরাং readelf L hello এই কমান্ডটি কার্যকর করার সময় আপনি এইরকম একটি আউটপুট পাবেন সুতরাং লক্ষ্য করুন যে 9টি প্রোগ্রাম হেডার রয়েছে এতে বিভিন্ন বিভাগের প্রতিটির জন্য ফাইলটিতে একটি অফসেট রয়েছে এটির একটি ভার্চুয়াল ঠিকানা রয়েছে যেখানে এই সেগমেন্টগুলির প্রতিটি কার্যকর করার সময় লোড করা উচিত এই প্রকৃত ঠিকানাগুলিও উপস্থিত থাকে কিন্তু এটি ব্যবহার করা হয় না এতে ফাইলের আকার এবং মেমরির আকার এবং উপস্থিত ফ্ল্যাগগুলিও রয়েছে সুতরাং উদাহরণস্বরূপ আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এই বিভাগটি রয়েছে যা পঠিত এবং এক্সিকিউটেবল তাই এটি একটি text বিভাগ এই বিশেষ বিভাগে কোড রয়েছে এবং আপনি এই বিশেষ বিভাগ থেকে কার্যকর করবেন অতিরিক্তভাবে এখানে একটি গুরুত্বপূর্ণ দিক হল এই বিশেষ অংশ যা এই সেকশন থেকে সেগমেন্টে একটি ম্যাপিং তৈরি করে তাই উদাহরণস্বরূপ সেগমেন্ট 2 এ এই সমস্ত বিভাগ রয়েছে একইভাবে সেকশন 5 এই সেকশন হিসাবে noteABItag notegnubuildLD ইত্যাদি তাই মূলত প্রোগ্রামে উপস্থিত প্রতিটি বিভাগ একটি নির্দিষ্ট সেগমেন্টে ম্যাপ করা হয় তাই এখন আসুন ELF এক্সিকিউটেবলের বিষয়বস্তুতে একটু বিস্তারিতভাবে যাই সুতরাং আমরা যা করি তা হল আমরা hello এক্সিকিউটেবলটি গ্রহণ করি যা আমরা তৈরি করেছি এবং আমরা সেই নির্দিষ্ট এক্সিকিউটেবলের জন্য ডিস অ্যাসেম্বল তৈরি করতে পারি সুতরাং objdump disassemble all hello hellolst এর মতো কমান্ডটি চালানোর মাধ্যমে আমরা ELF এক্সিকিউটেবলের জন্য সম্পূর্ণ ডিস অ্যাসেম্বলি পেতে সক্ষম হব এখানে সেই hellolst ফাইলের একটি ছোট্ট স্নিপেট এবং এটি এখানে শুধুমাত্র এই বিশেষ প্রধান প্রোগ্রামের সাথে কাজ করছে সুতরাং আমরা এখানে যা দেখতে পাচ্ছি তা হল এই প্রধান প্রোগ্রামের জন্য অ্যাসেম্বলি স্তরের নির্দেশাবলী তাই আমরা এই বিশেষ কলামে যা দেখতে পাই তা হল ভার্চুয়াল ঠিকানা যখন এই কলামে সংশ্লিষ্ট নির্দেশাবলী রয়েছে তাই লক্ষ্য করুন যে এখানে LT তে printf নামে একটি কল আছে আমরা পরবর্তী ক্লাসে এর অর্থ কী তা দেখতে পাব কিন্তু আপাতত আমরা বুঝতে পারি যে এটি printf এর কল যা এখানে তৈরি করা হয়েছে একইভাবে অন্যান্য নির্দেশাবলী রয়েছে যা এই ফাংশনে ব্যবহৃত হয় আমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এখানে এই কলামটি যা আপনাকে 59 89 E5 ইত্যাদির মতো সংখ্যার একটি সিরিজ দেয় এই সংখ্যাগুলি যা চিহ্নিত করে তা হল এই প্রতিটি ফাংশনের সাথে সংশ্লিষ্ট মেশিন স্তরের কোডগুলি সুতরাং উদাহরণস্বরূপ এই 55 সংখ্যাটি বোঝায় push EBP তাই অন্য কথায় যখন প্রসেসর 55 হিসাবে এনকোড করা একটি নির্দেশ দেখতে পায় তখন এটি বোঝায় যে এটি এই রেজিস্টার EBP কে এই ধরণের মধ্যে পুশ করতে হবে একইভাবে যদি এটি ক্রমটি দেখে সংখ্যা 89 EC এবং 20 নির্দেশে উপস্থিত রয়েছে এটি বোঝায় যে নির্দেশটি স্ট্যাক পয়েন্টার থেকে 20X বিয়োগ করতে বলছে ঠিক আছে তাই এখন আমরা ELF এক্সিকিউটেবল থেকে প্রসেসে চলে যাবো তাই আমরা দেখতে পাব যখন আপনি aout আপনার শেলের উপর কার্যকর করেন তখন কী হয় তখন আমরা দেখব কিভাবে প্রক্রিয়াটি তৈরি হয় এবং আমরা দেখব কিভাবে ELF এক্সিকিউটেবলটি ডিস্ক থেকে আপনার RAM এ স্থানান্তরিত হয় সুতরাং যখন শেল আপনার কমান্ড গ্রহণ করবে তখন এটি একটি ফাংশন চালাবে যা এইরকম কিছু দেখায় ফাংশনটি একটি ফর্ক আনবে যা একটি সিস্টেম কল এবং এটি অপারেটিং সিস্টেমকে আহ্বান করে সেই OS তারপর এই মত একটি চাইল্ড প্রসেস তৈরি করবে সুতরাং এই ভবিষ্যদ্বাণীকারী ট্রেইলটি আপনার শেল দেখায় এবং যখন ফর্ক সিস্টেম কল তৈরি হয় তখন একটি চাইল্ড প্রসেস তৈরি হয় সুতরাং এখন আপনার দুটি প্রক্রিয়া আছে প্যারেন্ট প্রক্রিয়ায় ফর্ক দ্বারা লেখা মান অর্থাৎ P এর চাইল্ডের PID রয়েছে এবং এটি একটি মান যা শূন্যের চেয়ে বেশি এখন চাইল্ড প্রসেসে P এর মান 0 এর সমান তাই প্যারেন্ট প্রসেস কোডের এই অংশটিকে কার্যকর করবে যখন এর চাইল্ড প্রসেস এই অংশটি কার্যকর করবে যেটি সবুজ রঙে চিহ্নিত করা হয়েছে এখন কোডের চাইল্ড অংশে সেখানে একটি দ্বিতীয় সিস্টেম কল চালু করা হচ্ছে যা exec সিস্টেম কল যেখানে এক্সিকিউটেবল hello নির্দিষ্ট করা আছে তাই এটি হল hello ওয়ার্ল্ড প্রোগ্রাম যা আপনাকে একই সময়ে কার্যকর করতে হবে প্যারেন্ট প্রসেস wait সিস্টেম কল আহ্বান করে যাতে এই চাইল্ড প্রসেসটি সম্পূর্ণ কার্যকর না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয় সুতরাং আসুন exec কল সম্পর্কে আরও বিস্তারিতভাবে দেখি যখন এটি অপারেটিং সিস্টেম দ্বারা কার্যকর করা হয় তাই যখন অপারেটিং সিস্টেমে exec সিস্টেম কল আহ্বান করা হয় OS নতুন প্রক্রিয়াটির জন্য একটি নতুন ভার্চুয়াল ঠিকানা বেস তৈরি করবে তারপরে এটি হার্ড ডিস্কে সঞ্চিত এক্সিকিউটেবল ফাইল থেকে সেগমেন্টগুলি লোড করবে এবং ভার্চুয়াল অ্যাড্রেস বেসে তাদের অনুলিপি করবে উদাহরণ স্বরূপ ইনস্ট্রাকশন এবং কোড সমন্বিত সমস্ত সেগমেন্ট এই টেক্সট সেগমেন্টে কপি করা হয়েছে সমস্ত ডেটা গ্লোবাল ডেটা এবং স্ট্যাটিক ডেটা এই ডেটা সেগমেন্টে কপি করা হয় এখন আমরা এখানে একটি ছোট প্রোগ্রাম নিয়েছি তাই এই বিশেষ প্রোগ্রামটি এই ফাংশন ফ্যাক্ট দ্বারা একটি পূর্ণসংখ্যার ফ্যাক্টরিয়াল গণনা করে যা মূলত একটি রিকারসিভ ফাংশন যখন এই প্রোগ্রামটি সংকলিত হয় এবং ELF এক্সিকিউটেবলটি তৈরি হয় এবং যখন এই প্রোগ্রামটি কার্যকর করা হয় তখন এই প্রোগ্রামের জন্য ভার্চুয়াল অ্যাড্রেস স্পেস অপারেটিং সিস্টেম দ্বারা তৈরি হয় OS এই টেক্সট সেগমেন্টে এই প্রোগ্রামের কোড সেগমেন্টগুলি লোড করবে এবং এটি গ্লোবাল ডেটা লোড করবে যেমন ডাটা সেগমেন্টে কল করা এবং যখনই একটি malloc ডেটা ডাইনামিকভাবে হিপে বরাদ্দ করা হবে সুতরাং অবশেষে আমাদের কাছে এই টেক্সট সেগমেন্ট রয়েছে যা স্থানীয় ভেরিয়েবল নিয়ে গঠিত তাই main ফাংশনে স্থানীয় ভেরিয়েবলগুলি হল N এবং M তাই এই স্থানীয় ভেরিয়েবলগুলি স্ট্যাকের মধ্যে উপস্থিত রয়েছে তাই এইগুলি ছাড়াও স্ট্যাকের বিভিন্ন দিক রয়েছে ফাংশন ইনভোকেশনের এবং এক ফাংশন থেকে অন্য ফাংশনে প্যারামিটারের প্রক্রিয়াকরণ সুতরাং এই ভার্চুয়াল ঠিকানা বেস সম্পর্কে বিশদ বিবরণ আপনার লিনাক্স অপারেটিং সিস্টেমে উপস্থিত proc ডিরেক্টরি থেকে প্রাপ্ত করা যেতে পারে একটি লিনাক্স সিস্টেমে আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটি কার্যকর করার মাধ্যমে ভার্চুয়াল ঠিকানা বেস দেখতে সক্ষম হব সুতরাং এটি নিম্নরূপ করা হয়েছে প্রথমে আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামের PID পেতে হবে সুতরাং এর জন্য আমরা ps ae grep hello কার্যকর করতে পারি এই কমান্ডটি কার্যকর করার মাধ্যমে আমরা দেখতে পারি যে হ্যালো প্রসেসটি কোথায় উপস্থিত রয়েছে এবং এর পিআইডি হল 6757 এখন ফাইল proc 6757maps এ এই PID 6757 এর ভার্চুয়াল অ্যাড্রেস বেস রয়েছে যা আমাদের hello এক্সিকিউটেবলের সাথে মিলে যায় সুতরাং ভার্চুয়াল ঠিকানা মানচিত্রটি এইরকম কিছু দেখায় যাতে আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সেগমেন্ট রয়েছে যা উপস্থিত রয়েছে কিছু যা hello প্রোগ্রামে উপস্থিত রয়েছে কিছু যা libc লাইব্রেরিতে উপস্থিত রয়েছে এবং অন্যটি উপস্থিত রয়েছে লোডার লাইব্রেরিতে এছাড়াও স্ট্যাক এবং VDSO র মত কিছু অভ্যন্তরীণ অংশ রয়েছে এখন এখানে উপস্থিত ১ম কলামটি বিভিন্ন সেগমেন্টের জন্য বিভিন্ন ভার্চুয়াল অ্যাড্রেস রেঞ্জ নির্দিষ্ট করে সুতরাং উদাহরণস্বরূপ আমাদের hello এক্সিকিউটেবলে রয়েছে আমাদের সেগমেন্ট রয়েছে যা 0x8049000 থেকে শুরু হয়ে 0x804a000 পর্যন্ত দ্বিতীয় কলাম প্রতিটি বিভাগের জন্য বিভিন্ন ফ্ল্যাগ নির্দিষ্ট করে সুতরাং উদাহরণস্বরূপ হ্যালোতে উপস্থিত এই সেগমেন্টটিতে ফ্ল্যাগ রয়েছে এটি পঠনযোগ্য এবং সম্পাদনযোগ্য যখন সেগমেন্টটি লেখা যাবে না এটি কেবল পড়া এবং লেখার জন্য ফ্ল্যাগ সেট করা হয়েছে এখন পরের তিনটি কলামে সেগমেন্টটি কোথা থেকে লোড করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়েছে সুতরাং উদাহরণস্বরূপ চতুর্থ কলামটি একটি সেগমেন্ট থেকে ELF ফাইলের অফসেটটি কীভাবে লোড করা হয়েছে তা নির্দিষ্ট করে পঞ্চম কলামটি হার্ড ডিস্ক নম্বর বা ডিভাইস নম্বর নির্দিষ্ট করে যা সেই নির্দিষ্ট ডিস্কের জন্য একটি বড় এবং ছোট নম্বর যেখান থেকে এই নির্দিষ্ট লাইব্রেরিটি লোড করা হয়েছিল এবং এটি এই ষষ্ঠ কলামটি inode নম্বর নির্দিষ্ট করে যা এই বিশেষ লাইব্রেরির জন্য ডিস্কে মূলত একটি শনাক্তকারী সুতরাং আমাদের কাছে এই সমস্ত তথ্য রয়েছে যা একটি নির্দিষ্ট প্রক্রিয়ার জন্য ভার্চুয়াল ঠিকানার ম্যাপকে সম্পূর্ণরূপে উল্লেখ করে তাই একটি বিষয় লক্ষণীয় যে এই পাঠ্য অংশের জন্য আমরা দেখতে পাচ্ছি যে ফাইল ডিভাইস নম্বর এবং inode এ অফসেট শূন্য সুতরাং এর কারণ হল টেক্সট সেগমেন্টটি রানটাইমে গতিশীলভাবে তৈরি হয় এবং ELF এক্সিকিউটেবল এবং ELF অবজেক্ট ফাইলগুলির স্ট্যাক সম্পর্কে কোনও ধারণা নেই এখন আমরা প্রোগ্রামটিতে স্ট্যাকটি কীভাবে পরিচালনা করা হয় সে সম্পর্কে আরও বিস্তারিতভাবে দেখব সুতরাং এখন আমরা দেখব কীভাবে একটি প্রোগ্রামের মধ্যে স্ট্যাক প্রোগ্রাম চালানোর সময় ম্যানেজ করা হয় আমরা একটি উদাহরণ হিসাবে নেব এই প্রোগ্রামটি যা দুটি ফাংশন নিয়ে গঠিত একটি main ফাংশন এবং অপরটি fact ফাংশন এই প্রোগ্রামের উদ্দেশ্য হল এই সংখ্যা N এর ফ্যাক্টরিয়াল নির্ধারণ করা যা ব্যবহারকারী দ্বারা নির্দিষ্ট করা হয় এবং এই ফ্যাক্টোরিয়ালটি যেভাবে গণনা করা হয় তা হল ফাংশন fact যা একটি রিকার্সিভ ফাংশন এবং যা a এর মান 1 না হওয়া পর্যন্ত চালু করা হয় সুতরাং লক্ষ্য করুন যে fact দুটি প্যারামিটার নেয় একটি হল int a এবং আরেকটি হল একটি পয়েন্টার int b স্ট্যাকটি কীভাবে পরিচালনা করা হয় তা বোঝার জন্য আমাদের দুটি রেজিস্টার সম্পর্কে জানতে হবে একটি স্ট্যাক পয়েন্টার রেজিস্টার যা ESP হিসাবে চিহ্নিত করা হয় এবং অন্যটি ফ্রেম পয়েন্টার রেজিস্টার যা EBP হিসাবে চিহ্নিত করা হয় এখন আমরা এই নির্দিষ্ট ডায়াগ্রামের মাধ্যমে এই স্ট্যাক কে চিহ্নিত করেছি তাই আমাদের কাছে একটি ফ্রেম পয়েন্টার রয়েছে যা স্ট্যাকের একটি অবস্থানের দিকে নির্দেশ করে এবং আমাদের কাছে একটি স্ট্যাক পয়েন্টার রয়েছে যা স্ট্যাকের নিচের দিকে নির্দেশ করে প্রতিবার যখন আমরা এই স্ট্যাকের উপর কিছু ধাক্কা দিই স্ট্যাকের উপর পয়েন্টার অ্যাড্রেস কমে যায় যখন আমরা স্ট্যাকের মধ্যে পুশ করতে থাকি যখন আমরা স্ট্যাক থেকে পপ করি স্ট্যাক পয়েন্টার ঠিকানাটি আবার বৃদ্ধি পেতে থাকে তাই আমরা আরও একটি সক্রিয় ফ্রেম হিসাবে পরিচিত কিছু সংজ্ঞায়িত করি যা বেস পয়েন্টার থেকে স্ট্যাক পয়েন্টারের মধ্যবর্তী অঞ্চল নিয়ে গঠিত যখন মূল ফাংশনটি কার্যকর হয় এবং আমরা ধরে নিই যে প্রোগ্রাম কাউন্টারটি এই অবস্থানের দিকে নির্দেশ করছে এখন যখন মূল ফাংশনটি কার্যকর হচ্ছে এবং প্রোগ্রাম কাউন্টার এই নির্দেশের দিকে নির্দেশ করছে তখন আমাদের কাছে এই জিনিসটি সক্রিয় ফ্রেম হিসাবে রয়েছে সুতরাং আমরা এটিকে একটি প্রধান স্ট্যাক ফ্রেম হিসাবে অভিহিত করেছি এবং এটি সক্রিয় ফ্রেম কারণ এটি বেস পয়েন্টার এবং স্ট্যাক পয়েন্টারের মধ্যে রয়েছে তাই এই অঞ্চলটি সক্রিয় ফ্রেম এখন এই অঞ্চলে আমাদের কাছে সমস্ত স্থানীয়রা রয়েছে যা এখানে main থেকে বর্তমানের মধ্যে উপস্থিত রয়েছে যেগুলি হল স্থানীয় N এবং M যা এই অঞ্চলে উপস্থিত মেমোরি অঞ্চলগুলিতে ম্যাপ করা হয়েছে এখন দেখা যাক যখন ফাংশন fact ইনভোক করা হয় তখন কী হয় প্রথম যে কাজটি main করবে তা হল N এবং M প্যারামিটারগুলিকে স্ট্যাকের উপর ঠেলে দেওয়া এবং তারপরে এটি fact ফাংশনকে কল করবে কল নির্দেশ স্বয়ংক্রিয়ভাবে স্ট্যাকের উপর রিটার্ন ঠিকানাটিকে ধাক্কা দেবে সুতরাং ফেরত পাঠানোর ঠিকানা হবে শুধুমাত্র fact ফাংশন অনুসরণ করার নির্দেশনা এবং এটি সেই নির্দেশনাকে বোঝায় যা ফ্যাক্ট রিটার্নের ঠিক পরেই কার্যকর করা হবে সুতরাং fact ফাংশনে কল করার পরে আপনার কাছে একটি ফ্রেম থাকবে একটি সক্রিয় ফ্রেম যা দেখতে এইরকম সেখানে main ফাংশনের main লোকাল রয়েছে যা N এবং M নিয়ে গঠিত আপনার কাছে fact ফাংশন এর একটি প্যারামিটার থাকবে যা এখানে আবার N এবং M এর একটি অনুলিপি হবে এবং তারপরে আপনার কাছে ফিরতি ঠিকানা থাকবে পরবর্তী বিষয় যা ঘটবে তা হল যে fact ফাংশনটি কার্যকর হতে শুরু করে তাই প্রথমে যে বিষয়টি ঘটে তা হল ফ্রেম পয়েন্টারটি অনুলিপি করা যা আগে এই অবস্থানের দিকে নির্দেশ করছিল তাই এই ফ্রেম পয়েন্টারটি স্ট্যাকের উপর অনুলিপি করা হয় এবং তারপরে ফ্রেম পয়েন্টারটি এই অবস্থানে সরানো হয়েছে তাই এখন আমরা যা দেখেছি তা হল আমরা একটি নতুন ফ্রেম পেয়েছি এবং এটি এখন সক্রিয় ফ্রেম এবং এটিকে আমরা fact ফাংশনের জন্য স্ট্যাক ফ্রেম হিসাবে বলি fact ফাংশনের জন্য স্থানীয়রা তখন স্ট্যাক এবং এর বিটে উপস্থিত থাকে এই লোকালগুলি বেস পয়েন্টার এবং স্ট্যাক পয়েন্টারের মধ্যে উপস্থিত থাকে তাই fact ফাংশনটি কার্যকর করার সাথে সাথে এটি fact ফাংশনকে পুনরাবৃত্তি করবে অর্থাৎ খুব একইভাবে যা আমরা আগে দেখেছি যখন fact ফাংশন আবার যোগ করা হয় তখন ফ্যাক্ট রিটার্ন অ্যাড্রেসের প্যারামিটারগুলি এবং আগের EBP স্ট্যাকের উপর পুশ করা হয় এবং একইভাবে এই fact স্থানীয়দের জন্যও স্পেস থাকে সুতরাং স্ট্যাক থেকে প্রথম রিটার্নে পূর্ববর্তী বেস পয়েন্টার যা পূর্ববর্তী ফ্রেমের দিকে নির্দেশ করে এবং বেস পয়েন্টারে লোড হয়ে যায় এবং তাই আমরা নতুন ফ্যাক্ট ফ্রেম পাব এটির সাথে আমরা ELF লোডার এবং এক্সিকিউটেবল ফরম্যাটগুলির একটি ছোট ভূমিকা দিয়েছি এবং তারপরে আমরা এও দেখেছি যে কীভাবে প্রক্রিয়াগুলি এই ELF এক্সিকিউটেবলগুলিকে এক্সিকিউট এবং লোড করে এবং একটি ভার্চুয়াল অ্যাড্রেস তৈরি করে এবং অবশেষে আমরা দেখেছি কীভাবে প্রোগ্রামের স্ট্যাক কাজ করে সুতরাং আপনার জন্য চিন্তা করার একটি বিষয় হলো কমান্ড লাইন আর্গুমেন্ট সুতরাং আমরা জানি যে main ফাংশন দুটি প্যারামিটার নেয় একটি হল argc এবং একটি argv সুতরাং একটি বিষয় যা আপনি ভাবতে পারেন তা হল কিভাবে এই আর্গুমেন্টগুলি কমান্ড লাইন থেকে পাস করা হয় অর্থাৎ আপনার শেল থেকে আপনার প্রোগ্রামে